আইপি বা ইন্টেলেকচুয়াল প্রপার্টি শব্দটির উত্স বৌদ্ধিক সম্পত্তি দুটি শব্দ ইন্টেলেকচুয়াল এবং প্রপার্টি নিয়ে গঠিত বৌদ্ধিক অংশটি সেই পণ্যটি তৈরির দিকে বোঝায় যা ফলস্বরূপ পণ্যটি তৈরি করা হয়েছিল যা বৌদ্ধিক বা সৃজনশীল প্রচেষ্টার মাধ্যমে হয়েছিল বাক্যাংশের সম্পত্তির অংশটি আমাদের বিধিবিধান সম্পর্কে বলে যে এটি সম্পত্তির মতো আচরণ করা হয় এই অর্থে যে আপনার সাথে সম্পত্তির সাথে সম্পর্কিত রাইটস থাকতে পারে আপনার পরকীকরণের অধিকার থাকতে পারে এটি উপভোগ করার রাইটস আপনার থাকতে পারে আপনার উপর এক্সক্লুসিভিটির অধিকার থাকতে পারে এটা সুতরাং ইন্টেলেকচুয়াল প্রপার্টি শব্দটি একটি সাম্প্রতিক উত্স হয়েছে এখন যদি আমরা 1949 সালে এই শব্দটির প্রতি দৃষ্টিপাত করি তবে আমাদের ভারতের সংবিধান ছিল এবং ভারতের সংবিধানে ইন্টেলেকচুয়াল সম্পদটি নিজেই বাক্যাংশটি ব্যবহার না করে বিভিন্ন ধরণের ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস এর সম্পর্কে উল্লেখ রয়েছে এটি পেটেন্ট সম্পর্কে কথা বলে এটি কপিরাইট সম্পর্কে কথা বলে এটি ট্রেডমার্ক সম্পর্কে কথা বলে কিন্তু ভারতের সংবিধান ইন্টেলেকচুয়াল প্রপার্টির সাথে বাক্যাংশ হিসাবে কথা বলে না সুতরাং আমরা জানি যে 1949 সালের দিকে সংবিধান কার্যকর হওয়ার সময় শব্দটি জনপ্রিয় ব্যবহারে ছিল না এই শব্দটি ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন বা ডাব্লুআইপিপিও তৈরির কারণে জনপ্রিয় ব্যবহারে আসে যখন ডব্লিউআইপিও এর ইন্টেলেকচুয়াল প্রপার্টির সংজ্ঞা ছিল এটি বিভিন্ন ধরণের জিনিসগুলির উপর প্রকাশিত জিনিস বা অধিকারের সংগ্রহ হিসাবে ইন্টেলেকচুয়াল প্রপার্টিকে সংজ্ঞায়িত করে যখন আমরা শুরু করি আমরা পেটেন্ট অফিস তৈরি করি এবং পেটেন্ট অফিসও ট্রেডমার্ক অফিস হিসাবে কাজ করে সুতরাং আমরা এটিকে পেটেন্ট এবং ট্রেডমার্ক অফিস বলা হত তবে সম্প্রতি পেটেন্ট অফিসটি ইন্টেলেকচুয়াল প্রপার্টির অফিসে পুনরায় রূপান্তরিত হয়েছিল এখন এটি একটি সরকারী উদাহরণ যেখানে আমরা ইন্টেলেকচুয়াল প্রপার্টি শব্দটি বর্তমান ব্যবহারের ক্ষেত্রে পেয়েছি 1990 এর দশকে ঘটে যাওয়া আইন বিদ্যালয়ে পাঠ্যক্রম হিসাবে ইন্টেলেকচুয়াল প্রপার্টি চালু হয়েছিল এবং সম্প্রতি 2016 সালে আমাদের জাতীয় আইআরপি নীতি ছিল আমরা প্রথমবারের মতো আমাদের ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস এর নীতিমালা করেছি সুতরাং আপনি 1949 সাল থেকে শুরু করে দেখতে পাবেন যে কীভাবে ভারতে এই শব্দটি ব্যবহার করা হচ্ছে এবং কীভাবে এখন এটি সাধারণ ব্যবহারের সাথে অন্যতম শর্ত হিসাবে গৃহীত হয়েছে এখন এটি কি আবরণ আমরা ইতিমধ্যে পেটেন্ট কপিরাইট ট্রেডমার্ক জিওগ্রাফিকাল ইন্ডিকেশন্স ডিজাইন সম্পর্কে কথা বলেছিলাম এমন সমস্ত ধরণের ইন্টেলেকচুয়াল প্রপার্টি এটির উপরে কি কোনও সাধারণ থিম রয়েছে এখন বিদ্বানগণ সম্মত হন যে সম্পত্তি সুরক্ষা যখন আমরা ইন্টেলেকচুয়াল প্রপার্টির প্রপার্টির অংশের বিষয়ে কথা বলি সম্পত্তি সুরক্ষা অদৃশ্যগুলিতে প্রকাশ পায় এখন এটি যেহেতু ইন্ট্যাঞ্জিবলেস তে এটি প্রকাশ পায় তাই তারা বলে যে এটি সাধারণ থিম আপনার অদৃশ্য রয়েছে এবং এই অদৃশ্যতার উপরে আপনার কোনও ধরণের সম্পত্তি সুরক্ষা রয়েছে এটি সাধারণ থিম যা কিছু পণ্ডিত ইন্টেলেকচুয়াল প্রপার্টির কথা বলে এখন ইন্ট্যাঞ্জিবলেস নিজেই বলতে পারে এটি ধারণাগুলির পরিমাণ হতে পারে এটি ট্রেডমার্কের ক্ষেত্রে যেমন লক্ষণগুলির অর্থ হতে পারে পেটেন্ট আইনের ক্ষেত্রে এটি সুরক্ষার বিষয় আবিষ্কার হতে পারে বা এটি তথ্য হতে পারে সাহিত্য শৈল্পিক রচনাগুলি বা তথ্যের যোগাযোগের যে কোনও ধরণের যা কপিরাইট বিধি দ্বারা সুরক্ষিত সুতরাং আপনার যদি ইন্টেলেকচুয়াল প্রপার্টির জন্য একটি সাধারণ থিম সন্ধান করতে হয় তবে সাধারণ থিমটি হল এটিকে অন্তর্দৃষ্টিগুলিতে সম্পত্তি সুরক্ষা দেয় এখন মূর্ত জিনিসগুলির প্রসঙ্গে ইন্টাজেবলগুলি বুঝতে হবে এখন অদম্য অধিকার এবং বাস্তব জিনিসগুলি সংযুক্ত উদাহরণস্বরূপ আপনি যদি এমন কোনও বইয়ের দিকে তাকান যা একজন লেখক একজন ব্যক্তির দ্বারা রচিত হয়েছে তবে লেখকের রাইটসটি আমরা একে ইন্টাজেবল রাইটস একটি সেট বলে থাকি যা তিনি তৈরি করেছেন সেই বিষয়ে বিদ্যমান যা ইন্টেলেকচুয়াল বিষয়বস্তু বইটি শারীরিক বস্তু হিসাবেও প্রকাশিত হয়েছে মুদ্রিত পৃষ্ঠাগুলির একটি সংগ্রহ যা একটি নির্দিষ্ট ফ্যাশনে আবদ্ধ সুতরাং বইটি নিজেই স্পষ্ট জিনিস এবং লেখকের অধিকার এই সত্য যে তিনি একটি ইন্টেলেকচুয়াল রচনা তৈরি করেছিলেন যা বইয়ের অদম্য অংশ হবে সুতরাং অনেক ক্ষেত্রেই মূর্ত এবং অদৃশ্য অংশগুলি সংযুক্ত থাকে উদাহরণস্বরূপ একজন ছুতার যিনি একটি চেয়ার তৈরির জন্য নিযুক্ত করা হয়েছে এখন ছুতারকে চেয়ার তৈরি করার দায়িত্ব দেওয়া হয়েছে সুতরাং তিনি চেয়ার তৈরিতে তার শারীরিক পরিশ্রমটি ব্যবহার করেন তবে কিছু সময় সৃজনশীল শ্রমও রয়েছে যা চেয়ারটি ডিজাইনিং করে এবং অংশগুলি গঠন করে তাদের একত্রিত করে এবং এটিকে একটি এসথেটিক্যালয় আনন্দদায়ক এবং কার্যকরী চেয়ারে পরিণত করে সুতরাং আপনার মধ্যে যা যা ঘটেছিল তা এটি আপনার মধ্যে দেখতে পারা নাও হতে পারে তবে তবুও আপনি বলতে পারেন যে এমন অদৃশ্য জিনিস রয়েছে যা টাঞ্জিবলে আউটপুট তৈরি করতে চলেছে যা চেয়ার সুতরাং বইয়ের উদাহরণে ফিরে এসে কোনও বই বইয়ের লিখিত অংশ বা সৃজনশীল প্রচেষ্টা যা একটি বই লেখার ক্ষেত্রে যায় তা কপিরাইট দ্বারা সুরক্ষিত যেখানে বইয়ের দৈহিক সম্পত্তি নিজেই পৃষ্ঠাগুলি বলে মুদ্রণে ব্যবহৃত কালি কভার এবং বুকমার্ক সমস্ত শারীরিক জিনিস যা কপিরাইট শৃঙ্খলা রক্ষিত নয় কপিরাইট ব্যবস্থা সাহিত্যকর্ম বা শৈল্পিক কাজ বা সৃজনশীল কর্মের অদম্য অধিকার রক্ষা করে সুতরাং এই রেজিম কি করে এই সরকার অদৃশ্য জিনিসগুলি সহ এই সরকারকে কাজ করে এবং কেবল তখনই ইন্টেলেকচুয়াল প্রপার্টির রাইটস বোঝায় ইন্টেলেকচুয়াল প্রপার্টির রাইটস বোঝার জন্য আমাদেরকে ইন্ট্যাঞ্জিবলে রাইটস এর একটি সেট হিসাবে ইন্টেলেকচুয়াল প্রপার্টির রাইটস এর দেখতে হবে যা রিয়েল ওয়ার্ল্ড ফিজিক্যাল তাঞ্জিবলে গুডসগুলিতে প্রকাশিত হয় ইন্ট্যাঞ্জিবলে বাকী অক্ষরের মাধ্যমে আমরা সেই রাইটসগুলি উল্লেখ করি যা আমরা স্পর্শ করতে পারি না এবং অনুভব করতে পারি না এমন জিনিসগুলি যা আমরা অনুভব করতে পারি না সুতরাং উদাহরণস্বরূপ যদি আমি আপনাকে বলি যে ওষুধ আছে একটি ট্যাবলেট তবে আপনি ট্যাবলেটটি দেখতে পাচ্ছেন যে ট্যাবলেটটি সম্ভবত এটি পিষে ফেলেছে এটি গুঁড়ো করে এবং এটি এমন কিছু যা অনুভূত হতে পারে যদি আমি আপনাকে বলি যে ট্যাবলেটটি পেটেন্ট দ্বারা আচ্ছাদিত পণ্যটি ট্যাবলেটে রয়েছে এমন পেটেন্ট দ্বারা কাভার্ড থাকে যা আপনি যা না করে পেটেন্ট নম্বরটি না দেখলে বিশ্লেষণ করতে পারবেন না এবং আপনি যেখানে পাবেন সেখানে আমি আপনাকে অন্য কোনও স্থানে নিয়ে যাচ্ছি যে ধরণের রাইটসটি আচ্ছাদিত তা সম্পর্কে একটি তথ্য সুতরাং আমরা সবসময় ইন্ট্যাঞ্জিবলে জিনিস এবং টাঞ্জিবলে জিনিস হিসাবে একসাথে এমনভাবে বুঝতে পারি যাতে ইন্ট্যাঞ্জিবলে রাইটসগুলি টাঞ্জিবলে জিনিসের উপর প্রকাশ পায় সুতরাং একটি কপিরাইট কিছু নির্দিষ্ট সেট করার এক্সক্লুসিভ রাইটস প্রদান করবে উদাহরণস্বরূপ আপনার যদি কপিরাইট থাকে তবে আপনার এখন আরও অনুলিপি তৈরি করার রাইটস রয়েছে যা কপিরাইট কী এর একটি সহজ ব্যাখ্যা সুতরাং যদি আপনার আরও অনুলিপি করার অধিকার থাকে অন্য যে কোনও ব্যক্তি এটি করেন আপনার অনুমোদন বা আপনার সম্মতি ছাড়াই আপনার বইয়ের আরও অনুলিপি তৈরি করা হয় সেই ব্যক্তিটি আপনার রাইটস লঙ্ঘন করছে বলে মনে করা হচ্ছে সুতরাং আসুন বইয়ের উপমাটি ফিরে আসি যদি কপিরাইটযুক্ত বইয়ের মতো কোনও বই থাকে তবে বইয়ের দৈহিক সম্পত্তি যেমন আমি বলেছি যে পৃষ্ঠাগুলিতে কালিতে কভারে আঠাতে বা আঠালো যা এটি আবদ্ধ করতে ব্যবহৃত হয় এবং এর বুকমার্কে বই একটি আছে শারীরিক সম্পত্তি সম্পূর্ণরূপে সেই ব্যক্তির কাছে স্থানান্তরিত হয় যিনি বিক্রয় স্থানে এটি অর্জন করেন একটি সম্পূর্ণ স্থানান্তর আছে সুতরাং আপনি বইটির জন্য অর্থ প্রদান করেন আপনি বইটি দৈহিক সম্পত্তি পুরোপুরি আপনার কাছে ন্যস্ত করেছেন এখন আপনি যা খুশি বইটি দিয়ে যা করতে পারেন তা করতে পারেন আপনি যদি বইটি পছন্দ না করেন তবে আপনি এটি দূরে রাখতে পারেন যদি আপনি এটিকে প্রদর্শনের উপায় হিসাবে দেখাতে চান তবে আপনি এটি পোড়াতে পারেন আপনি এটি ছিঁড়ে ফেলতে পারেন আপনি এটি ছিঁড়ে ফেলতে পারেন বইয়ের শারীরিক দিকগুলি যখন আসে তখন আপনি যা কিছু করতে পারেন তা করতে পারেন আপনি এমনকি বইটি আপনার বালিশের নীচে রাখতে পারেন এবং এটি পুরোপুরি সূক্ষ্মভাবে পড়তে পারেন না তবে যখন বইয়ের বৌদ্ধিক অংশের কথা আসে উদাহরণস্বরূপ বিষয়বস্তু যা প্রথম অধ্যায়ে রয়েছে সেগুলি আপনি কীভাবে সেই বিষয়বস্তুটি দিয়ে করতে পারেন সে সম্পর্কে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস সরকার আপনাকে সীমাবদ্ধ করে দেয় আপনি অধ্যায়টির ছবি তুলতে এবং ইন্টারনেটে পোস্ট করতে পারবেন না আপনি অধ্যায়ের একাধিক অনুলিপি তৈরি করতে এবং দামের জন্য এটি বিক্রি করতে পারবেন না আপনার কাছে বইটির লাইভ স্ট্রিমিং এমনভাবে থাকতে পারে না যে ইউটিউবে আপনার লাইভ স্ট্রিমিংয়ের অ্যাক্সেস রয়েছে এমন কেউ বইটি দেখছে এবং আপনি কেবল তাদের আপনার কম্পিউটারের মাধ্যমে বইটি পড়তে দিচ্ছেন এবং পুরো পৃষ্ঠাটি পড়ার জন্য পৃষ্ঠাগুলি ফ্লিপ করছেন বই এই সমস্ত বিধিনিষেধ যা কপিরাইটের মালিক বইটি কিনেছেন এমন ব্যক্তির উপর চাপিয়ে দিতে পারে সুতরাং বইটির কাজটির ইন্ট্যাঞ্জিবলে অংশটি ইন্টেলেকচুয়াল প্রপার্টির মালিককে সঠিকভাবে অনুমতি দেয় এক্ষেত্রে কপিরাইটের মালিক আরও ব্যবহারের উপর বিধিনিষেধ আরোপের অনুমতি দেয় এবং শারীরিক সম্পত্তির নিজস্বতার ক্ষেত্রে আমরা আর ব্যবহারে এই বিধিনিষেধগুলি পাই না সুতরাং আমরা ইন্টেলেকচুয়াল প্রপার্টির রাইটস এর সৃজনশীল সামগ্রীতে এক্সক্লুসিভ রাইটস হিসাবে বুঝতে পারি তারপরে কোনও শারীরিক পণ্যতে প্রকাশ পায় এখন আমরা উদাহরণস্বরূপ একটি কুকবুকের জন্য কোনও লিখিত কাজের উদাহরণ দেখতে পারি এখন কিছু লোকেরা এটিকে বিপরীত মনে করেছে যে কুকবুকের মধ্যে কপিরাইটের মাধ্যমে যা কিছু প্রতিরোধ করা হয়েছে সেগুলি রেসিপিটির একাধিক অনুলিপি তৈরি করছে আপনি রেসিপিটির অনুলিপি তৈরি করতে পারবেন না এবং আপনি এটি লোকেদের সাথে ভাগ করতে পারবেন না কিন্তু কোনও কিছুই রেসিপিটির আমদানি বুঝতে এবং শেষ পণ্যটি তৈরি করতে বাধা দেয় যা খাদ্য নিজেই নিজেই রেসিপি সুতরাং কিছু লোক এটিকে এই বিপরীত বলে মনে করেছে যে যদিও ইন্টেলেকচুয়াল প্রপার্টি জনগণকে কাজের অনুলিপিগুলি তৈরি করা থেকে বিরত রাখে তবে এটি তাদের আসল কাজটি করা থেকে বিরত রাখে না যা কোনও খাবারের রেসিপি তৈরি করে এখন কিছু নির্দিষ্ট সীমা রয়েছে যা ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস দ্বারা উত্থাপিত হয় যেমনটি আমরা বলেছি যে এটি ব্যবহারকারীর রাইটস এবং সেই রাইটসগুলির উপর কিছু নির্দিষ্ট বিধিনিষেধ রয়েছে এখন সাধারণত কোনও ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস পণ্য তৈরি ব্যবহার বিক্রয় বিপণন পণ্য আমদানি বা প্রক্রিয়াগুলির সাথে জড়িত থাকে সে ক্ষেত্রেও এই রাইটসটি প্রদান করবে এর বাইরে যে কোনও কিছুই ইন্টেলেকচুয়াল প্রপার্টির রাইটস এর বিষয়বস্তু নয় এখন আমরা এই রাইটসগুলি বিশেষত পেটেন্টগুলির প্রসঙ্গে উল্লেখ করছি এখন পেটেন্টস এই সমস্ত রাইটস এর সেট দেয় এখন রাইটটি নিজেই বিভিন্নভাবে তৈরি করা যেতে পারে যা তা আমানতের মাধ্যমে হতে পারে এটি নিবন্ধের মাধ্যমে হতে পারে এটি নির্দিষ্ট ধারণার দ্বারাও হতে পারে যা আইন আপনাকে প্রমাণ করতে হবে উদাহরণস্বরূপ কপিরাইটের ক্ষেত্রে আপনাকে মৌলিকত্ব প্রমাণ করতে হবে পেটেন্টগুলির ক্ষেত্রে আপনাকে উদ্ভাবনী পদক্ষেপ প্রদর্শন করতে হবে সুতরাং ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস দ্বারা প্রদত্ত রাইটগুলির উপর এই কিছু নিষেধাজ্ঞাগুলি আমরা এই নির্দিষ্ট বক্তৃতাগুলিতে আরও বিশদভাবে এটি দেখব এখন আমরা দেখতে পেয়েছি যে ইন্টেলেকচুয়াল প্রপার্টির স্বতন্ত্র বৈশিষ্ট্যটি এটি ইন্ট্যাঞ্জিবলেদের চেয়ে সম্পত্তি সুরক্ষা সরবরাহ করে এবং নিজেরাই অন্তঃসত্ত্বা আমাদের তৈরি পণ্যটির একাধিক অনুলিপি তৈরির উপায় সরবরাহ করে উদাহরণস্বরূপ যদি এটি কোনও লেখকের লেখা একটি বই হয় যে লেখক বইটি লিখেছিলেন যে লেখক এটির একাধিক অনুলিপি তৈরি করতে দেয় যদি এটি ফার্মাসিউটিকাল ড্রাগ হয় তবে এই বিষয়টি যে সংস্থাটি ড্রাগের প্রথম সংস্করণ নিয়ে এসেছিল এটি একাধিক অনুলিপি তৈরি করতে বা তার উত্পাদন করতে বা নকল করতে দেয় যদি এটি কপিরাইটযুক্ত সফ্টওয়্যার প্রোগ্রাম হয় উইন্ডোজ 10 বলে এটি মাইক্রোসফ্টকে এর একাধিক অনুলিপি তৈরি করতে দেয় সুতরাং একাধিক অনুলিপি তৈরি করার ক্ষমতা ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস মালিককে বাণিজ্যিকীকরণ এবং ইন্টেলেকচুয়াল প্রপার্টির আওতাধীন বিষয়টিকে কাজে লাগানোর অনুমতি দেয় এবং এটি হল এটি কোনও বর হিসাবে দেখা যাচ্ছে তবে এটি এমন কিছু যা মালিকের পক্ষেও অসুবিধাজনক যে পরিমাণে তার সম্পত্তি অনুলিপি করা যায় এবং নকল করা যায় তা গণসংখ্যায় অনুলিপি করা এবং নকল করা নিজেই লঙ্ঘনের সম্ভাব্য হুমকি অন্য যেগুলির সম্মতি নেই তারা বইয়ের অনুলিপি তৈরি করতে পারে বা কোনও আবিষ্কার আবিষ্কার করতে পারে যার ফলস্বরূপ আমরা লঙ্ঘন বলি সুতরাং ইন্টেলেকচুয়াল প্রপার্টির রাইটস রয়েছে একটি প্রয়োগকারী ব্যবস্থা যা অন্যের ব্যক্তির ইন্টেলেকচুয়াল প্রপার্টির রাইটস ব্যবহার থেকে সুরক্ষা দেয় সুতরাং ইন্টেলেকচুয়াল প্রপার্টির রাইটস আমরা তাদেরকে ইন্ট্যাঞ্জিবলে প্রপার্টির রাইটস হিসাবে বুঝতে পারি এবং যদি আপনি সেই শব্দটি ব্যবহার করতে চান তবে অন্তর্গঠনগুলি যা নকল বা শিল্প উত্পাদন করতে সক্ষম